তোমরা যারা লিনিয়ার এলজেবরা করে এসেছো তারা জানো যে একটি n X n সমীকরণ গোষ্ঠীর সমাধান কতটা জটিল I স্লাইড টাইম 0328 লক্ষ করো তাহলে দেখবে সেটি I তাই ইন্টিগ্রাল ইকোয়েশন এর অর্ডার ছিল O I কিন্তু FEM এ এটি পরিবর্তিত হয়ে যায় O তে I তাহলে বিষয়টি এত সহজ হলো কি করে

তাহলে আমরা ইন্টিগ্রাল ইকোয়েশন সম্বন্ধে কেন পড়াশোনা করলাম উত্তরটি হলো ইন্টিগ্রাল ইকুয়েশন পদ্ধতিতে আমরা যে পরিমাণ সঠিকতা পাব সেটি অনেক বেশি I অর্থাৎ সেই সমপরিমাণ সঠিকতা পাওয়ার জন্য আমাদেরকে খুবই ক্ষুদ্র অংশে বস্তুটিকে ভাঙতে হবে FEM এর ক্ষেত্রে I এবং আমরা দেখব যে খুব দারুণ একটি ধারণা বৈশিষ্ট্য আমরা পেতে পারি I অর্থাৎ এইটুকু আপস আমাদের করতেই হবে কারণ কোন কিছুই বিনামূল্যে আসেনা I তাই যেকোন ব্যবসায়িক ক্ষেত্রে সফটওয়্যার যেগুলি খুবই প্রসিদ্ধ যেমন ANSYS বা HFSS এগুলি সবই FEM এর উপর ভিত্তি করে তৈরি I এখন এদের মধ্যে আরো কিছু মডিউল আছে যা আমাদের ইন্টিগ্রাল ইকোয়েশন সমাধান করতে সাহায্য করে I কিন্তু যেভাবে বাস্তবে তা করা সম্ভব বিশেষ করে বড় বৈদ্যুতিক বস্তুর ক্ষেত্রে তা FEM দাঁড়া অনেক সহজেই করা সম্ভব I